এই পর্যায়ে গুরুত্বপূর্ণ হল আইওটির সংজ্ঞা কী তা এই ইন্টারনেটের দ্বারা আমরা কী বোঝাতে চাইছি তা হুবহু বোঝা এখন পর্যন্ত আমি যে সর্বোত্তম সংজ্ঞাটি খুঁজে পেতে পারি এবং বুঝতে পারি তা আইটিইউ থেকে আসে সেই সংজ্ঞাটি আসলে যা বলে তা হল এটি তথ্য সমাজের একটি বৈশ্বিক অবকাঠামো সুতরাং যখন আপনি বলেন যে আমরা এই তথ্য সমাজে ছেড়ে চলেছি আপনি যখন তথ্য সমাজ বলেন তখন এটি হল তথ্য তৈরি তথ্যের হেরফের এই জাতীয় তথ্যে অধিকার অ্যাক্সেস সম্পর্কে সুতরাং এটি বলেছে যে তথ্য সোসাইটি আন্তঃসংযোগের মাধ্যমে উন্নত পরিষেবাগুলিকে সক্ষম করার জন্য বিশ্বব্যাপী অবকাঠামো বিদ্যমান এবং বিকশিত আন্তঃযোগযোগ্য তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আশ্চর্যজনক সংজ্ঞা উপর ভিত্তি করে শারীরিক এবং ভার্চুয়াল জিনিস সম্ভবত ভাল কাজ এবং বেশ সংক্ষিপ্তভাবে করা এটিকে যা বলে তা দেখুন এটিকে শারীরিক বস্তু এবং ভার্চুয়াল অবজেক্ট বলে ভার্চুয়াল বলতে আমরা কী বুঝি ভার্চুয়াল হল সেই বস্তুগুলি যা অদৃশ্য হয় আপনি সেগুলি ঠিক দেখতে পাচ্ছেন না উদাহরণস্বরূপ আপনি এমন কোনও কাগজ সম্পর্কে কথা বলতে পারেন যা শারীরিক কিছু যা আপনি যখন দেখেন ই পেপার বলে বা আপনি যখন ই বুকটি ব্যবহার করেন তখন এটির ভার্চুয়াল অধিকার রয়েছে সুতরাং এটি একটি ভার্চুয়াল অবজেক্ট সুতরাং এটি বলেছে যে বিদ্যমান এবং বিকশিত আন্তঃযোগযোগ্য তথ্যের উপর ভিত্তি করে শারীরিক ও ভার্চুয়াল জিনিসগুলির সাথে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে যা ইতিমধ্যে যা আছে সেখানে প্লাস নতুন প্রযুক্তি যা আমরা আনতে পারি এমন সম্ভাবনা রয়েছে সুতরাং তারা বিকশিত হচ্ছে এবং ইন্ট্রা রেফার সময় 0201 তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সুতরাং এটি এখানে মূল কী সুতরাং এখন আসুন সুতরাং যদি এটি সত্যই কোনও আইওটি র সংজ্ঞা হয় তবে আমাদের চারপাশের সবকিছুই আপনার চারপাশে যা দেখায় তা আসলে জিনিস আপনি এই চেয়ার সম্পর্কে কথা বলতে পারেন যা একটি জিনিস এবং আপনি এই কম্পিউটার বা ল্যাপটপের কথা বলতে পারেন যা অন্য জিনিস এবং আপনি চেয়ারটি এই কম্পিউটারের সাথে কথা বলতে চান আপনি কীভাবে এটি সক্ষম করবেন কী মজাদার তা দেখুন ঠিক কী আছে তা দেখুন আসলে আমি কী বলেছি আমি বলেছিলাম একটি চেয়ার এবং একটি ল্যাপটপ এগুলি 2 ভিন্নজাতীয় বস্তু এবং আপনি কেবল এই 2 ভিন্নজাতীয় বস্তুগুলি নিয়ে কীভাবে কাজ করেন বা বাস্তবে আপনি সক্ষম করতে পারেন তা আপনি দেখতে পারেন আপনি যে সাধারণ ধারণাটি বলতে পারেন তা হল যদি কোনও ব্যক্তি এই চেয়ারে বসে থাকে তবে ল্যাপটপটি চালু হয় ঠিক আছে সুতরাং এটি এমন একটি জিনিস যা একটি জিনিস অন্য জিনিসকে অবহিত করতে পারে এটি চালু করতে হবে একটি খুব সাধারণ আইওটি সিস্টেম যা শারীরিক বস্তুগুলি অনেকগুলি বিষয়র উন্নতির জন্য একে অপরের সাথে মানুষের হস্তক্ষেপ ছাড়াই কথা বলে এর অর্থ বিদ্যুতের ক্ষমতার অর্থ হল ল্যাপটপটি কেবল তখনই চালু হয় যখন ব্যক্তি এই চেয়ারে বসে থাকে যার অর্থ একটি সিস্টেমের সাথে সংযুক্ত একটি সেন্সর রয়েছে যা একটি মানুষের উপস্থিতি অনুধাবন করে এবং একবার যখন বুঝতে পারে এটি ল্যাপটপে একটি সংকেত দেয় এবং বলে এখন একজন মানুষ আছেন কেন আপনি চালু করবেন না ঠিক আছে ল্যাপটপের মাধ্যমে সমস্ত বন্ধ ছিল যার অর্থ আপনি অনেক শক্তি সঞ্চয় করছেন ঠিকঠাক আপনি প্রচুর দরকারী শক্তি সঞ্চয় করছেন এবং এইভাবে আপনি 2 টি একে অপরের সাথে কথা বলতে সক্ষম হন এবং মানবজাতির উন্নতির জন্য দরকারী তথ্যকে খুব সহজেই বিনিময় করতে সক্ষম হন পুরো সিস্টেমের উন্নতির জন্য বৃহত প্রসঙ্গ পুরো মহাবিশ্ব এখানে সুতরাং এটি সত্যিই আইটিইউর একটি খুব সুন্দর সংজ্ঞা আপনি প্রকৃতপক্ষে ভার্চুয়াল অবজেক্টগুলি সংযুক্ত করার চেষ্টাও করতে পারেন সুতরাং এটিকে ভার্চুয়াল অবজেক্টসও বলে উদাহরণস্বরূপ যখন ব্যক্তি এই চেয়ারে বসে ল্যাপটপটি চালু করে ই বুকটি খোলে সুতরাং এখন আসলে যা ঘটছে তা হল ল্যাপটপ যা একটি শারীরিক জিনিস একটি ভার্চুয়াল বইটি ট্রিগার করা যা বাস্তবের অস্তিত্ব নেই ঠিক আছে একটি স্পষ্ট উপস্থিতির ক্ষেত্রে সুতরাং এখন মানুষ আসলে ল্যাপটপের মাধ্যমে একটি ভার্চুয়াল বস্তু অ্যাক্সেস করছে যা একটি শারীরিক বস্তু সুতরাং এই সবগুলি আসলে আইটিইউ যা সংজ্ঞায়িত করে তার দৃষ্টিতে পড়ে আইওটি সংজ্ঞাটি কী সম্পর্কিত সুতরাং আসুন আমরা এই পর্যায়ে ছেড়ে যাই এবং আশা করি না যে এটি আইওটি সিস্টেমের সংজ্ঞাটি কী তা রাখার একটি দুর্দান্ত উপায় এবং তারপরে আপনি কীভাবে বাস্তবে রাখতে পারেন তার একটি বাস্তব ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এটি বুঝতে এগিয়ে চলুন একসাথে একজায়গায় একটি দুর্দান্ত আইওটি সিস্টেম যা আমাদের সমস্ত প্রয়োজনীয় কাজ করবে যা আমাদের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা পূরণ করবে আপনাকে এই ছবিটি দেখাতে দিন এই ছবিতে মূলত আইওটি ডিভাইস রয়েছে আপনি এখানে এই ডিভাইসটি দেখতে পাবেন এবং আপনার ডানদিকে এমন ডিভাইস থাকতে পারে এবং এই আইওটি ডিভাইসগুলি আপনি দেখতে পারেন বা ব্যাটারি চালিত বা শক্তি আপনি উভয় উপায়েই করতে পারেন এই সমস্ত আইওটি ডিভাইসগুলি মূলত সেন্সর দিয়ে সজ্জিত যা এখানকার পরিবেশগুলি থেকে কিছু বোঝে কিছু পরিবেশ এখানে সমস্ত পরিবেশকে সংবেদনশীল করে মূলত এই সমস্ত সংবেদনশীল পরিবেশগুলি প্রকৃতি অনুসারে এনালগ তবে আজকাল আপনি সরাসরি এনালগ তথ্যটিও দেখতে পারেন সংবেদনশীল ডেটা সরাসরি প্রক্রিয়াজাত হয় এবং ডিজিটাল তথ্যগুলি এই আইওটি ডিভাইসে সরাসরি ডিজিটাল ডেটা হিসাবে উপলব্ধ থাকে মূলত আপনি অ্যানালগ তথ্য অ্যানালগ ডেটা ডিজিটাল ডেটাতে প্রক্রিয়াকরণ করতে এবং এটি সরাসরি এই ডিভাইসগুলিতে উপলভ্য করতে পারেন সুতরাং মূলত এটি কিছু পরিবেশ সংবেদনশীল হয় এটা গেটওয়ে ডিভাইস হিসাবে পরিচিত যা তাদের সমস্ত ডেটা দিচ্ছে এখন এই আইওটি ডিভাইস এবং এই গেটওয়ে ডিভাইসের মধ্যে পার্থক্য কী ভাল আপনি কল্পনা করতে পারেন যে একটি আইওটি ডিভাইস সম্ভবত এই আকারটি অতিক্রম করতে পারে না এটি একটি ছোট পিসিবি যার এখানে কিছু সার্কিটরি রয়েছে এখানে একটি চিপ রয়েছে এখানে কিছু সংযোগকারী রয়েছে এবং এখানে কিছু স্টোরেজ রয়েছে এবং সাধারণত আপনি আকারের কথা বলতে পারেন এটি সম্ভবত আড়াই সেন্টিমিটারের মতো কিছু আমি বলতে চাই না যে দৈর্ঘ্যটি প্রায় 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে এবং প্রায় 2 বা 2 এবং আধা সেন্টিমিটারের প্রস্থে রেখে দেওয়া উচিত তবে আপনি যদি সত্যই কোনওটির কথা বলেন তবে এগুলি হল আইওটি ডিভাইসটি দেখতে আসলে কি সর্বাধিক আকারের তা বলতে চাই তবে আপনি যদি গেটওয়ে ডিভাইসটি দেখেন তবে আমি মনে করি যে তারা কেবল সঠিক অনুপাত বজায় রাখছে আমি এই গেটওয়েটি সরিয়ে দেখাব এই গেটওয়েটি কিছুটা বড় সুতরাং এখন গেটওয়ে বলবে ঠিক আছে সুতরাং এই গেটওয়েটি মূলত আকারে আরও বড় এবং আপনি যদি আইওটি ডিভাইসের তুলনায় আকারে বড় বলতে কী বোঝেন তবে আপনি কীসের তুলনা করছেন তা জানতে চাইলে আপনি অবশ্যই এই অনেকগুলি শেল্ফ বোর্ডগুলি বন্ধ জানেন এটি উপলব্ধ যা রাস্পবেরি পাই অন্তর্ভুক্ত একটি গেটওয়ে ডিভাইসের খুব ভাল উদাহরণ বিগলবোর্ড এর একটি উদাহরণ ওড্রয়েড অন্য একটি উদাহরণ বিগলেবোন অন্য একটি উদাহরণ ইন্টেল এডিসন ভিত্তিক বোর্ডের এডিসন অন্য উদাহরণ হতে পারে ইন্টেল থেকে গ্যালিলিও ভিত্তিক বোর্ড আরেকটি উদাহরণ সুতরাং আপনার কাছে এই বোর্ডগুলির একটি গুচ্ছ রয়েছে যা অর্ডিনো ভিত্তিক বোর্ডগুলি করতে পারে উদাহরণস্বরূপ আমি ভুলে গেছি অর্ডিনো খুব গুরুত্বপূর্ণ উপাদান উপলব্ধ গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার যা উপলব্ধ এবং এর ব্যবহারে খুব জনপ্রিয় সুতরাং উদাহরণস্বরূপ আরডুইনো এম্বেড যা 100 মেগাহের্টজ প্রসেসরে আর্ম কর্টেক্স ব্যবহার করে এটি এম্বেড বোর্ডগুলিও বলা হয় এটি ইন্টেল এডিসন বোর্ড হতে পারে এটি ইন্টেল গ্যালিলিও বোর্ড হতে পারে এটি টিজা বিগলবোর্ড বিগলেবোন হতে পারে বা এটি হতে পারে রাস্পবেরি পাই এই ডিভাইসগুলির মধ্যে যা আকারে কিছুটা বড় দেখায় তা আসলে একটি গেটওয়ে ডিভাইস গঠন করতে পারে এবং এটি কি চালানো উচিত এটি একটি এম্বেড করা ওএস চালানো উচিত সাধারণত ওপেন সোর্স উবুন্টুর মতো সুতরাং দুঃখিত আপনি এটি কিছুটা অদ্ভুত দেখাচ্ছে আমাকে আবার এটি লিখতে দিন এটি উবুন্টু সাধারণত এটি একটি অপারেটিং সিস্টেম চালাতে পারে উবুন্টুর মতো এমবেডেড অপারেটিং সিস্টেম এবং এটি মূলত লিনাক্স বিতরণ উবুন্টু মূলত লিনাক্স বিতরণ এবং এটি চালিত হয় সমস্ত প্রয়োজনীয় প্যাকেজ এর মাধ্যমে যা আমাদের সাথে যোগাযোগ করতে দেয় তো এখানে দৃষ্টান্তটি কী দৃষ্টান্তটি আইওটি ডিভাইসগুলি অবিচ্ছিন্নভাবে এই গেটওয়ে ডিভাইসে ডেটা প্রেরণ করছে এবং কী উদ্দেশ্যে যদি আপনাকে সত্যিই আসতে হয় এবং আইওটি ডিভাইসগুলি থেকে গেটওয়েতে এই ডেটা স্থানান্তরিত হয় তবে আপনি বুঝতে হবে যে সেখানে একটি আইওটি সিস্টেমে কিছু প্রয়োজনীয় ব্লক এবং আমরা এই গুরুত্বপূর্ণ ব্লকগুলি লিখতে শুরু করি এই ব্লকগুলির মধ্যে একটি হল আমরা খুব ভালভাবে যা বুঝতে পারি তা দিয়ে শুরু করা যাক এই আইওটি ডিভাইসগুলি ঠিক আছে তাই আইওটি ডিভাইসগুলি যা আমরা আমাদের 1 থেকে এন পর্যন্ত জানি এবং আমরা অবশ্যই জানি যে এই গেটওয়েটি ঠিক আছে সুতরাং তথ্যটি এই গেটওয়ে আসলে এই দিকে যাচ্ছে এবং এখন আমরা এখানে একটি নতুন শব্দটি চালু করব আমরা এই প্রবেশদ্বারটি কি বলব ভাল মূলত কেবলমাত্র টিআই বিগলবোর্ড বিগলবোন বা রাস্পবেরি পাই বা এর মতো আমরা উল্লিখিত আকারের মতো দেখায় না ইন্টেল এডিসন গ্যালিলিও তাদের মধ্যে যে কোনও একটি তবে এটি আসলে কিছুটা বড় এটি আসলে একটি আকারের আইপি রাউটারের আকার হতে পারে সুতরাং এই জাতীয় ডিভাইসটি আসলে এই জাতীয় ডিভাইসটির আইওটি প্রসঙ্গে আসলে একটি বড় নাম রয়েছে এবং এই জাতীয় ডিভাইসগুলির নামগুলি আসলে প্রান্ত ডিভাইস বলা হয় এটি পরিণত হতে পারে যে গেটওয়েগুলি একটি প্রান্ত ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করতে পারে যার অর্থ এটি একটি সাধারণ গেটওয়ের চেয়ে বড় হতে হবে এটি একটি সাধারণ গেটওয়ের চেয়ে বড় আপনি আরও বড় কথা বলার সাথে সাথে এর আরও অনেক কিছুই রয়েছে যখন আমরা কেবল তার শারীরিক উপস্থিতির নিরিখেই বোঝাতে পারি না তবে এটি আরও অনেক বেশি ডেটা প্রক্রিয়া করতে পারে এই আইওটি ডিভাইসগুলি থেকে ঘটে যাওয়া ডেটার বিস্ফোরণটি এটি আরও অনেক মজাদার স্মার্ট হ্যান্ডলিং করতে পারে যা আসলে এটি দ্বারা পরিচালনা করা যেতে পারে গেটওয়ে ডিভাইস এটি এখন স্পষ্টভাবে ইঙ্গিত করে যে আপনি এই গেটওয়েটি সরাসরি ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে চান বা আপনি গেটওয়েটিকে অন্য প্রান্তের ডিভাইসে পাস করতে চান যা আপনি ইন্টারনেটে সংযোগ স্থাপন করতে চান কিনা আপনার একটি পছন্দ রয়েছে হয় এটি বা এটি বা উভয়ই সঠিক অর্থ যার অর্থ ইন্টারনেট সিস্টেম নিজেই থাকতে পারে আমাকে এটি পুনরায় চিত্রিত করুন এবং দেখান যে এটি সংযোগ স্থাপনের সম্ভাবনা এটি সংযোগের সম্ভাবনা এটিই এই ইন্টারনেটটি সংযুক্ত হওয়ার সম্ভাবনা বা এটি সংযোগ করার আরেকটি সম্ভাবনা খুব ভাল এবং এটি মূলত যা আমরা ইন্টারনেটকে ডেকে আছি বিশদে না গিয়ে খুব ভাল সুতরাং আপনার কেন একটি এজ ডিভাইস থাকা উচিত এবং কেন আপনার একটি গেটওয়ে ডিভাইস থাকা উচিত আমরা কিছুক্ষণ পরে সেই বিবরণগুলিতে আসব তবে এই মুহুর্তের জন্য কেবল ধরে নেওয়া যাক আপনি এটি সরাসরি করতে পারেন বা এই প্রান্তটি তৈরি করে কেবল আপনার সাজানোর জন্য আপনাকে এই আরও দুটি বিকল্পটি কেন বিদ্যমান তা আরও খানিকটা ভাবিয়ে তুলতে পারেন যা আজকের বিশ্বে আসলে কি ঘটছে তা আপনাকে কেবল আমাকেই দিতে দিন এই চিত্রটি দেখুন কেবল আপনার একটি বিশাল পরিমাণের ডেটা তৈরি হচ্ছে যা তৈরি হচ্ছে ধরে নিন যে ডেটা 16 বিট যা অ্যানালগ সেন্সর থেকে প্রতি সেকেন্ডে ডানদিকে বেরিয়ে আসছে এবং এর মধ্যে এন এরকম ডিভাইস রয়েছে সুতরাং আপনার প্রতি সেকেন্ডে 16 বার বিট বের হচ্ছে n × 16 বিট সেকেন্ডBitSecond এবং কেবলমাত্র আপনি 1 মিনিট 1 ঘন্টা এবং 1 দিনের বিশাল পরিমাণে ডেটা সংগ্রহ করবেন তা কল্পনা করুন এবং সমস্ত ডেটা হয় এই গেটওয়ে ডিভাইসটি দিয়ে যেতে হবে বা অন্য কোনও বিকল্প পথে যেতে হবে একটি সহজ উপায় আপনি এই গেটওয়েটি বিশুদ্ধরূপে ব্যবহার করার কারণে এই আইওটি ডিভাইসগুলি মূলত টিসিপি আইপি হল ডি ফ্যাক্টো ইন্টারনেট প্রোটোকলটির সাথে কথা বলে না তারা আসলে কিছু প্রোটোকল কিছু সাধারণ এমবেডেড কোডের কথা বলে যা মূলত তার নরমাল পদ্ধতিতে যোগাযোগ করতে পারে এই গেটওয়ে এবং গেটের পথে এখন ঠিক আছে বলার দায়িত্ব নেবে লোকেরা আমাকে একটি প্রোটোকলের ডেটা দিয়েছিলেন যা আমি খুব ভাল বুঝতে পারি তবে আমাকে যদি এই ডেটাটি ইন্টারনেটে ঠেলাতে হয় তবে আমাকে এই তথ্যটি টিসিপি আইপিতে থাকা ডি ফ্যাক্টো ইন্টারনেট প্রোটোকল স্ট্যান্ডার্ডে রূপান্তর করতে হবে অতএব আপনি এখন দেখতে পাচ্ছেন যে আইওটি ডিভাইসগুলি প্রায়শই তাদের মেমরির সীমাবদ্ধতা বা প্রক্রিয়াজাতকরণ বাধাগুলির কারণে বা এইগুলির মধ্যে যে কোনও একটি সীমাবদ্ধ ডিভাইস স্ট্যান্ডার্ড প্রোটোকলের সাথে কথা বলতে অক্ষম হয় যা গেটওয়েতে একটি সাধারণ গেটওয়ে অনুবাদ প্রোটোকল অনুবাদ করার জন্য চাপ দেয় এই আইওটি ডিভাইসগুলি থেকে এবং এগুলি ইন্টারনেট ল্যানের মাধ্যমে ভালভাবে বোঝা একটি প্রোটোকল এ রেখে দেওয়া খুব ভাল সুতরাং এটি একটি খুব সুন্দর ফাংশন যা গেটওয়েটি মূলত দায়িত্ব নিতে পারে এখন ধরে নেওয়া যাক আপনি গেটওয়েটিকে আরও বেশি স্মার্ট করে তুলতে চান এবং আপনি বলতে চান আসুন বলুন গেটওয়েতে বুদ্ধি রয়েছে যে কী ধরণের ডেটা আসলে অনুভূত হচ্ছে এটি আমাদের বলা যেতে পারে ক্ষেত্র থেকে আসা ডেটা মূলত একটি কৃষি ক্ষেত্র থেকে আগত তাপমাত্রা পরিবেষ্টিত তাপমাত্রা এটি চাপে থাকতে পারে এটি মাটির আর্দ্রতা হতে পারে ঠিক আছে এবং এটি আসলে জানে যে কী ধরণের ডেটা সংবেদন করা হচ্ছে এবং তাই এটি কী সিদ্ধান্ত নেয় তা ঠিক ডেটা গড় করা বা সর্বাধিক মান বা সর্বনিম্ন মান বাছাই বা গড় নিতে এবং তারপরে এই লিঙ্কের মাধ্যমে ডেটা ইন্টারনেটে স্থানান্তর করার ক্ষেত্রে যে ডেটা সংগ্রহ করা হচ্ছে প্রায়শই আপনি ডেটাতে প্রচুর প্রসেসিং করেছেন এমন ডেটাতে আরও জটিল বিশ্লেষণ করতে পারেন এবং এ কারণেই গেটওয়ে প্রায়শই সরাসরি ইন্টারনেটে ডেটা দেওয়ার পক্ষে ভাল পছন্দ নাও হতে পারে পরিবর্তে আপনি গেটওয়ে ডিভাইসটি সংগ্রহ করতে বলেন আপনি যে ডেটা সংগ্রহ করেন এবং প্রান্ত ডিভাইসে তা দিয়ে দেন এজন্য প্রান্ত প্রক্রিয়াটি আসলে ডুপ্লিকেশন ডেটারের সাদৃশ্যকরন অপসারণ বা এটির বাইরে আরও অনেক জটিল প্রক্রিয়াজাতকরণকে সহায়তা করতে পারে সাধারণ ফাংশনগুলির বাইরেও ঠিক আছে সুতরাং এখন আপনি এই মডেলটিতে এসেছেন এবং আমি আপনাকে এক প্রকারের প্রেরণা দিয়েছি কেননা কখনও কখনও সরাসরি ইন্টারনেটে ডেটা প্রেরণ করা কেন দরকারী এবং কখনও কখনও আরও কিছুটা শক্তিশালী এজ ডিভাইসটি দিয়ে যাওয়ার জন্য কেন দরকারী সুতরাং যার অর্থ জিনিসগুলির ইন্টারনেটের আমাদের প্রথম উপাদানটিকে আর্কিটেকচারটি চূড়ান্ত করে বলা হয় আপনি মূলত একটি কিনারা ডিভাইস সম্পর্কে কথা বলেছেন ঠিক আছে দ্বিতীয়টি কী জটিলটি হল দ্বিতীয়টি হল জটিল জিনিসটি করা যাক এটি প্রথমত উল্লেখ করা যাক প্রথম জিনিসটি প্রান্ত ডিভাইসটি ঠিক প্রান্ত ডিভাইস আপলোড হয়ে গেলে ডেটা প্রক্রিয়া করে এবং এই ডিভাইসগুলি থেকে এখানে ক্রমাগত বিস্ফোরিত হওয়া পরিমাণের পরিমাণ হ্রাস করে এই ডিভাইস থেকে বিস্ফোরিত হয় এই অন্যান্য ডেটা বিস্ফোরিত ডিভাইস এবং কোনওভাবে কিছু সংক্ষিপ্তকরণ করে এবং ডেটা আপলোড করে এর অর্থ কী তা মনে রাখুন এটি খুব সাধারণ জিনিসগুলি করেছে এবং কখনও কখনও এটি গেট প্রান্ত ডিভাইস হলে আরও কিছু করে যে কোনও ক্ষেত্রে এই ডেটাটির আরও প্রক্রিয়াকরণ প্রয়োজন যা আমাদের আইওটি আর্কিটেকচারের একটি খুব গুরুত্বপূর্ণ অংশে নিয়ে আসে স্থানীয়ভাবে বা ক্লাউড ডেটা সঞ্চয় করে এটি হয় স্থানীয় স্টোরেজ হতে পারে অথবা এটি ক্লাউড স্টোরেজ হতে পারে সুতরাং এটি দ্বিতীয় উপাদান আপনি বলতে পারেন যা আর্কিটেকচারের অংশ তৃতীয়টি সম্ভবত আপনি একবার ডেটা বিশ্রাম নিয়েছেন ডেটা পুশ করেছেন ডেটা সংরক্ষণ করেছেন ডেটা বিশ্রাম অবস্থায় রয়েছে যেটি আপনি ডেটাতে কাজ করতে চান এবং ডেটা অ্যানালিটিকাস নামে আরেকটি গুরুত্বপূর্ণ ব্লক সম্পাদন করতে চান সুতরাং আপনি যদি ডেটাটি ব্যবহার করতে সক্ষম না হন যদি আপনি এটি ভিজ্যুয়ালাইজ করতে সক্ষম না হন তবে ডেটাতে এই বিশ্লেষণগুলি কী ডেটা ব্যবহার করে তা ডেটা বিশ্লেষণ করে সুতরাং এটি তৃতীয় ব্লক এটি আমাদের আর্কিটেকচারের সামনের ব্লক যা স্পষ্টভাবে ইঙ্গিত করে আপনি যখন কোনও আইওটি সিস্টেমের কথা বলেন আপনি সর্বদা 1 2 3 এবং 4 এর কথা বলেন অনেকগুলি বিভিন্ন প্রকারের উপস্থিতি রয়েছে এই পুরো সিস্টেমটি দেখার অনেকগুলি উপায় রয়েছে এমন স্টোরেজ হতে পারে যা আপনাকে কেবল ক্লাউড স্টোরেজের কথা বলার দরকার নেই আপনি ল্যানের মধ্যে সিস্টেমের মধ্যে পরিবেশের মধ্যে স্থানীয় স্টোরেজ সম্পর্কে কথা বলতে পারেন যে কোনও ক্ষেত্রে বিশ্লেষণাত্মক হতে হবে যাতে তথ্য সংরক্ষণ করা হয় তা কার্যকরভাবে বিশ্লেষণ ইঞ্জিনগুলির মাধ্যমে এটি চালিয়ে আপনি ডেটাটি বোঝাতে পারেন যা আপনাকে ডেটা প্রক্রিয়া করার অনুমতি দেবে এবং অবশ্যই সবকিছুই হতে হবে আমাদের জন্য খুব দরকারী এই ডেটা কল্পনা সুতরাং এটি মনে রাখবেন যে আপনার কাছে 1 2 3 এবং এই 4 টি ডিভাইস রয়েছে 4 টি বিভিন্ন ব্লক রয়েছে যা একটি আইওটি সিস্টেমের আর্কিটেকচার গঠন করে যার অর্থ এখন আমাদের এই ব্লকের প্রতিটিটির বিশদটি জানতে হবে অবশ্যই আমাদের আলোচনাটি এই আইওটি ডিভাইসগুলির তৈরি ডিজাইনের চারপাশে হবে এবং এই গেটওয়ে ডিভাইসে ডেটা স্থানান্তর কীভাবে হবে এবং সেন্সরগুলি থেকে ডেটা নির্ভরযোগ্যভাবে সংগৃহীত হয় এবং নির্ভরযোগ্যভাবে প্রক্রিয়াজাত হয় তা আপনি কীভাবে নিশ্চিত করেন এবং এই গেটওয়ে ডিভাইসগুলিতে স্থানান্তরিত আসুন এখন দেখি একটি আইওটি ডিভাইসে আসলে কী রয়েছে